এখানে আমরা কতগুলি বক্তৃতার মাধ্যমে গোলাকার প্রতিসম পোটেনশিয়াল এবং তাদের বদ্ধ অবস্থার বিষয়ে আলোচনা করব এক্ষেত্রে আমরা প্রথমে গোলাকার প্রতিসম পটেনশিয়াল কি হয় তার বিষয়ে ব্যাখ্যা করব এই গোলাকার প্রতিসম পোটেনশিয়াল V হয় সেই পোটেনশিয়াল গুলি যারা r এর দিক এর উপর নির্ভর করে না অর্থাৎ তারা কেবলমাত্র কেন্দ্র থেকে দূরত্ব r এর উপর নির্ভর করে আমরা জানি যে কোন একটি পরমাণুর ইলেকট্রনের স্তিতি শক্তির মান হয় Ze24π0r সুতরাং এক্ষেত্রে স্থিতি শক্তির মান কেবলমাত্র কেন্দ্র থেকে দূরত্ব r এর উপর নির্ভর করে অর্থাৎ ইলেকট্রনের স্থিতিশক্তির রাশিটি হবে এই ধরনের পোটেনশিয়াল এছাড়াও যে কোন কনা এর পোটেনশিয়াল যেমন 12kr2 এটিও একই শ্রেণীভূক্ত এটিকে থ্রী ডাইমেনশনাল হারমনিক অসিলেটর বলা হয় এছাড়াও যেমন থ্রী ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্স এর ক্ষেত্রে V পোটেনশিয়াল টি V0 মান নিয়ে যা ধ্রুবক হয় a দূরত্ব পর্যন্ত যায় আবার 0 এ ফিরে আসে সুতরাং এক্ষেত্রে এটি হয় r দূরত্ব এবং এটি হয় তার পোটেনশিয়াল V এটি একটি থ্রি ডাইমেনশনাল পোটেনশিয়াল এর উদাহরণ ইত্যাদি পোটেনশিয়াল গুলি কেবলমাত্র দূরত্ব r এর উপর নির্ভর করে সুতরাং আমরা এটিকে বুঝতে চেষ্টা করব এখানে কতগুলি বক্তৃতার মাধ্যমে এখন আমরা এখানে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কৌণিক ভরবেগ এর ধারণার সঙ্গে পরিচিত হব এখন আমরা প্রথমে কেন কৌণিক ভরবেগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা বোঝবার চেষ্টা করব এখন গোলাকার প্রতিসম পোটেনশিয়াল এর ক্ষেত্র গুলিতে হ্যামিল্টনিয়ান এর মান হয় 22m 2Vr এ ক্ষেত্রে লক্ষ্য করা প্রয়োজন যে আমরা বিষয়টিকে থ্রী ডাইমেনশনাল ভাবে দেখছি কারণ স্থিতি শক্তির মান অবশ্যই এক্ষেত্রে 2 এর উপর নির্ভরশীল এবং সাধারণ ডেরিভেটিভ d2dx2 d2dy2 গুলি এক্ষেত্রে অপ্রয়োজনীয় এছাড়াও V কেবলমাত্র r এর উপর নির্ভর করে তাই স্পেরিকাল পোলার কোঅর্ডিনেট ব্যবহার করা এক্ষেত্রে সুবিধাজনক এখন ক্লাসিক্যাল এর ক্ষেত্রে আমরা অনুমান করতে পারি যে গোলাকার প্রতিসম পোটেনশিয়াল এ বিচলন করা কোন একটি কণার কৌণিক ভরবেগের মান সংরক্ষিত থাকে আমরা এটিকে জানি যেমন উদাহরণস্বরূপ বলা যায় কেপলারের সূত্র এবং সেই সমস্ত বিষয় যেগুলিকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে চাই যা এটিকে অনুসরণ করে এখন পূর্ববর্তী বক্তৃতা গুলি থেকে আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন যে আমরা সেখানে কৌণিক ভরবেগটি একটি গুড কোয়ান্টামে নাম্বার হয় তা প্রমাণ করেছিলাম আমরা তার মানে কি বলতে পারি এর মানে H এবং কৌণিক ভরবেগ অপারেটর এর সাধারণ আইগেন ফাংশন থাকবে এখানে আমরা এটিকে আরো একটু ব্যাখ্যা করতে চাই এখন কৌণিক ভরবেগ কে আমরা L ধরে নিতে পারি সুতরাং কৌণিক ভরবেগ L একটি গুড কোয়ান্টাম নাম্বার হয় তার মানে L সংরক্ষিত হয় অর্থাৎ সময়ের সঙ্গে এটি অপরিবর্তিত হয় দ্বিতীয়ত HL LH অর্থাৎ যদি আমরা এদের ক্রম গুলিকে পরিবর্তন করি এবং বিয়োগ করি এর মানে অবশ্যই শূন্য হবে যেটি আমরা পূর্ববর্তী বক্তৃতায় শিখেছিলাম যেহেতু এটিকে আমদের পুনরায় ব্যবহার করতে হবে তাই ধরা যাক আমরা একটি নাম কমিউটেটর রাখতে পারি এবং এটিকে HL দ্বারা বোঝানো হয় সুতরাং এখন H এবং L এর কমিউটেটরটি শুন্য হবে অর্থাৎ এটি এদের উপাদান অক্ষ গুলির মানের ক্ষেত্রেও শূন্য হবে যেমন x অক্ষ অর্থাৎ L এর x অক্ষ এর ক্ষেত্রে H Lx একই ভাবে y অক্ষ এর ক্ষেত্রে HLy এবং z অক্ষ এর ক্ষেত্রে H Lz এবং যদি তারা শূন্য হয় তবে H এবং Lx অথবা Ly অথবা Lz এদের প্রত্যেকটি নয় তবে যে কোন একটির ক্ষেত্রে যেমন H এর সঙ্গে Lx অথবা H এর সঙ্গে Ly অথবা H এর সঙ্গে Lz এর একটি সাধারণ আইগেন স্টেট পাওয়া যাবে এবং স্ক্রোডিঙ্গার ইকুয়েশানSchrödinger equation এর সমাধান করে পাওয়া তরঙ্গ অপেক্ষকটির প্রত্যেক উপাদান গুলি সংরক্ষিত থাকবে কারণ তরঙ্গ অপেক্ষকটি সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না এবং আইগেন ভ্যালু টি একই থাকে আমরা এখানে বিষয়টিকে শেষ করতে চাই শুধুমাত্র আর একটি বিষয়ে বলে যে কেন এক্ষেত্রে কেবলমাত্র একটি উপাদান অক্ষ কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে নির্দিষ্ট হয় এখানে আমি এর বক্তব্যটিকেই কেবলমাত্র বলেছি এর ব্যাখ্যা আমি একটু পরে করতে চাই এছাড়াও আমরা এখানে বলতে পারি মোট কৌণিক ভরবেগ L2 এর কমিউটেটর টি ও শুন্য হবে সুতরাং এই সবকিছু থেকে বলা যায় যে কৌণিক ভরবেগ সংরক্ষিত হয় এখন আমি কোনো কণার গোলাকার প্রতিসম পোটেনশিয়ালে বিচলণ এর জন্য কৌণিক ভরবেগ এর অপারেটর কি হয এদের উপাদান গুলি কি প্রকাশ করে এবং এদের আরো কি কি গুণাবলী আছে এবং এই জন্য স্ক্রোডিঙ্গার ইকুয়েশানটিSchrödinger equation কি হয় তা নির্ণয় করব এখন আমরা প্রথমে কৌণিক ভরবেগের অপারেটরটির কথা বিবচনা করতে চাই সুতরাং ক্লাসিক্যালি কৌণিক ভরবেগের মান আমরা জানি rp সুতরাং এর অনুযায়ী কোয়ান্টাম মেকানিক্সে অপারেটরটি আমরা পাব Loperator আমি এখানে অপারেটর বলে লিখেছি তবে এটিকে পরে আমরা বর্জন করব এখন Loperator এর মান হবে rp এখন অপারেটর কথাটি কে আমি যদি বাদ দিয়ে দি তবে Li কারণ p হয় i গুণ ডেল সুতরাং এখন এই মানগুলি কি হয় এটিকে নির্ণয় করা খুবই সহজ সুতরাং Loperator হয় i xxyyzz x∂xy∂yz∂z যেটি কৌণিক ভরবেগের অপারেটর হয় এবং যদি আমরা এটিকে নির্ণয় করতে চাই আমরা একটি খুব সহজেই করতে পারি তাই এটিকে আমি আপনাদেরকে সমাধান করার জন্য ছেড়ে দিচ্ছি এটি থেকে আমরা Lx এর মান পাই y∂z z∂y এখন Ly এর মান হবে iz∂x x∂y এবং Lz এর মান আমরা i x∂y y∂x পাব সুতরাং এইগুলি হয় কার্টেসিয়ান কো অর্ডিনেটে কৌণিক ভরবেগের উপাদান অক্ষ গুলির অপারেটর অথবা উপাদান কিন্তু আমি আপনাদের আগেই বলেছি যে আমরা এখানে স্ফেরিক্যাল পোলার কো অর্ডিনেটে এই বিষয়টির কথা বিবেচনা করবো কারণ আমাদের এখানে এই ধরনের সিস্টেম কে নিয়ে আলোচনা করার ক্ষেত্রে কৌণিক ভরবেগ বিষয়টি আসে এবং এছাড়াও যে সমস্ত ক্ষেত্রে কৌণিক ভরবেগ টি সংরক্ষিত থাকে সেখানে গোলাকার প্রতিসমতা আছে সুতরাং এখন আমরা কৌণিক ভরবেগকে স্ফেরিক্যাল পোলার কো অর্ডিনেটে লিখতে চাই সুতরাং এখানে L অপারেটরটির মান আমরা জানি i এখন আমরা এই গ্রেডিয়েন্ট অপারেটর এর মান কে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট এ লিখতে চাই সুতরাং এর মান হবে i rrr∂r1r∂θ1rsinθ∂ϕ

এখন আমরা যদি এখানে আরো ভালোভাবে লক্ষ্য করি তবে rr এর মান শূন্য হবে সুতরাং এখান থেকে এটি বাদ চলে যাবে এবং এরপরে r এর ক্ষেত্রে r এর দিকে হবে সুতরাং আমরা পাচ্ছি i ∂θ এবং এরপরে r এর ক্ষেত্রে r এর দিকে হবে সুতরাং এটি মান হবে isinθ∂ϕ সুতরাং এটি কৌণিক ভরবেগ এর অপারেটর হয় স্ফেরিক্যাল পোলার কো অর্ডিনেটর এ এখন আমরা L এর Lx Ly এবং Lz উপাদান গুলিকে স্ফেরিক্যাল পোলার কো অর্ডিনেটর এ লিখতে চলেছি সুতরাং এর জন্য আমরা কে cosθcosϕx cosθsinϕy sinθz লিখব এবং টি হবে sinϕx cosϕy এখন আমরা এগুলিকে সমীকরণে প্রয়োগ করব সুতরাং আমরা এখান থেকে যা পাবো Lxi sinϕ∂θ cotθcosϕ∂ϕ

এবং Lz টি ও সহজ ভাবে বলা যাবে i∂ϕ হবে এটি এখানে একটি উপাদান হয় সুতরাং কৌণিক ভরবেগের x y এবং z এর অক্ষ গুলির দিকে স্ফেরিক্যাল পোলার কো অর্ডিনেটে আমরা এইভাবে উপাদানগুলি পাই এখন আমরা এটির গুণাবলী গুলি কি হবে তার ব্যাপারে আলোচনা করব সুতরাং আমরা এখানে যা পেয়েছি Lx এর মান হয় isinθ∂θcotθcosϕ∂ϕ এবং Ly টি হয় icosθ∂θ cotθsinϕ∂ϕ এবং Lz টি হয় i∂ϕ সুতরাং এখানে আপনারা লক্ষ্য করে থাকবেন Loperator টির অবকলন গুলি কেবলমাত্র এবং কৌণিক কোর্ডিনেটের উপরেই কেবলমাত্র নিরভর করে এখানে অপর কোন অবকলন নেই r এর সঙ্গে সুতরাং আমরা যদি L এর যেকোনো কমিউটেটর কে নি r এর কোনো ফাংশন এর সঙ্গে অর্থাৎ Loperatorf fLoperator নিশ্চয়ই শূন্য হবে এখন আমরা কিভাবে এটিকে দেখাতে পারি ধরা যাক আমরা Loperatorfr কে নিয়েছি যা ফাংশনের উপর অপারেট করে সুতরাং এটি বিয়োগ frLoperator হবে এবং যেখানে L এর ডেরিভেটিভ আছে কেবলমাত্র θ এবং কো অর্ডিনেটে যখন এটি অপরেট করবে f এর উপর এটি শুন্য মান হবে কারণ এদের একটি মান Loperator f এর উপরে অপরেট করবে যার মান শুন্য হবে এখন এটি কেবল মাত্র fLoperator এর উপর অপরেট করবে বিয়োগ frLoperator ψ হবে অর্থাৎ শুন্য হবে সুতরাং যে সমস্ত ক্ষেত্রে অপারেটরটি ভেক্টরবিহীন রাশি r এর ফাংশনের সঙ্গে অথবা কেবলমাত্র r এর সঙ্গে কমিউট করবে সেই সমস্ত ক্ষেত্রে এদের কমিউটেশনের মান শূন্য হবে এখন যদি আমরা এই গোলাকার প্রতিসম সিস্টেম গুলির ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান এর কথা চিন্তা করি এবং যদি এটির কমেউটেটর কে L এর সঙ্গে নেওয়া হয় এটি অবশ্যই শূন্য মান হবে সুতরাং আমরা জানি এখানে গোলাকার প্রতিসম সিস্টেমগুলো ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান এর মান হয় 22m2V এখানে 2 কেবলমাত্র r এবং θ উপর ই নির্ভর করে এবং এদের ক্রম এর উপর নির্ভর করে না সুতরাং L̇ এবং 22m2 এর কমিউটেটর এর মান শুন্য হবে এবং আমরা একটু আগে দেখেছি যে L এবং যে কোনো ফাংশন V যা কেবল মাত্র r এর উপর নির্ভর করে এদের কমিউটেটরটির মান শূন্য হয় সুতরাং আমরা দেখলাম যে H L এর মান শূন্য হয় অর্থাৎ L কে একটি সংরক্ষিত কোয়ান্টিটি বলা যায় অথবা L এবং H এর সাধারণ আইগেন ফাংশন আছে এক্ষেত্রে আমি খুব সঠিক ভাবে বক্তব্যটিকে বলছি না কারণ আমরা এরপরের বক্তব্যে দেখব যে L এর প্রত্যেকটি অক্ষ এর উপাদান গুলি যেমন Lx Ly Lz এদের ক্ষেত্রে একই সঙ্গে আইগেন ফাংশন হয় না সুতরাং আমরা এখানে তার পরিবর্তে বলতে পারি L2 Lz এবং H ইত্যাদি দের ক্ষেত্রে সাধারণ আইগেন ফাংশন আছে গোলাকার প্রতিসম পোটেনশিয়াল এরক্ষেত্রে এখন এখানে Lx Ly এর মান হবে iℏLz এবং Ly Lz এর এর মান হবে iℏLx এবং Lz Lx এর এর মান হবে iℏLx এখন আমরা L এর উপাদান গুলির কমিউটেটর গুলিকে লিখতে চাই সুতরাং Lx এর মান আমরা জানি i y∂z z∂y Ly এর মান আমরা জানি i z∂x x∂z এবং Lz এর মান i x∂y y∂x এর সমান হয় এখন আমরা যদি কমিউটেটর গুলিকে লিখতে চাই অর্থাৎ Lx Ly Ly Lx এর মান নির্ণয় করলে আমরা পাই iℏL এবং একইভাবে Ly Lz Lz Ly এর মান iℏLx হবে এবং একইভাবে Lz Lx Lx Lz এর মান iℏLy হবে এখন প্রত্যেকটি মানকে আমরা যদি যোগ করি L L এই ভাবে একটির পর অপরটি করে তবে আমরা এর মান পাব iℏL সুতরাং আমরা এখানে দেখলাম যে Li Lj কমিউটেটর টির ক্ষেত্রে যদি i এবং j একই না হয় তবে এদের কমিউটেটরটি ও শুন্য হবে না এখানে পুনরায় মনে রাখা প্রয়োজন যে এই উপাদান গুলির একইসঙ্গে সাধারণ আইগেন ফাংশন থাকেনা আমরা এর পরের বক্তৃতায় এটি আরো পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করব এখন আমরা এখন আমরা কৌণিক ভরবেগের ম্যাগনিটিউড এর অর্থাৎ L2 এর অপারেটরটিকে নির্ণয় করব এখন এর মান হয় Lx2Ly2Lz2 এখন আমরা এদের মান গুলিকে আগে নির্ণয় করেছি তাই এখানে এদের মান গুলি আমরা প্রতিস্থাপন করছি অর্থাৎ আমরা Lx2 এর মান আমরা এখানে পাই 21sinθ∂θsinθ∂θ1 22 এখন আমরা এটিকে ল্যাপলাসিয়ান অপারেটরে নির্ণয় করতে চাই সুতরাং আমরা জানি যে ল্যাপলাসিয়ান টি হয় 1r2∂rr2∂r1r2sinθ∂θsinθ∂θ1 22

এখন এর মান হয় 1r2∂rr2∂r1r2 সুতরাং আমরা লিখতে পারি 21r2∂rr2∂r 12r2L2 এবং একইসাথে 22m2 22mr2∂rr2∂r12mr2L2 এটি এক ধরনের ক্লাসিক্যাল থিওরির থেকে পাওয়া তথ্য যেখানে আমরা স্থিতি শক্তির মানকে লিখতে পারি pr22ml22mr2 এটি কোন একটি অক্ষের চারদিকে ঘূর্ণনরত কণার স্থিতি শক্তির কৌণিক উপাদান এবং এটিকে কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় L22mr2 ভাবে প্রকাশ করা হয় এখন কোন গোলাকার প্রতিসম সমস্যা গুলির জন্য হ্যামিল্টনিয়ান কে লেখা যায় 2mr2∂rr2∂rL22mr2Vr

আমরা এখন এখানে বলতে পারি L হয় একটি সংরক্ষিত কোয়ান্টিটি এবং অবশ্যই আপনারা দেখেছেন যে H L2 এর মান শূন্য হয় অর্থাৎ H এবং L2 এর একটি সাধারণ আইগেন ফাংশন আছে সুতরাং আমরা বক্তৃতাটি কে শেষ করতে চাই এই বলে যে আমরা L এর মান নির্ণয় করেছি এবং L2 অপারেটর এর ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে LLiL অর্থাৎ আমরা প্রত্যেকটি উপাদান অক্ষের জন্য একইসঙ্গে আইগেন ফাংশন পেতে পারি না L2 কে নির্ণয় করার পরে আমরা এটি খুব সহজেই দেখাতে পারি যে যেকোনো উপাদান অক্ষের জন্য L2 Li শুন্য হবে সুতরাং আমরা L2 এবং যে কোন উপাদান অক্ষের জন্য একটি সাধারণ আইগেন ফাংশন কে পেতে পারি কিন্তু এখানে কেবলমাত্র একটি উপাদান অক্ষের জন্যই এটি প্রযোজ্য হবে কারণ প্রত্যেকটি উপদনের ক্ষেত্রে একই সঙ্গে আমরা আইগেন ফাংশন পেতে পারি না কারণ যেহেতু LLiL হয় এবং আমরা এটাও দেখেছি যে গোলাকার প্রতিসম সিস্টেম গুলির ক্ষেত্রে H L এর মান শূন্য হয় অর্থাৎ আমরা H এবং L এর সাধারণ আইগেন ফাংশন কে পেতে পারি কিন্তু এক্ষেত্রে ও যেহেতু L এর বিভিন্ন উপাদান অক্ষ Li গুলির মধ্যে কমিউটেশন সম্বন্ধ আছে সেইহেতু আমরা H এবং Li গুলির মধ্যে কেবলমাত্র যেকোনো একটির ক্ষেত্রেই সাধারণ আইগেন ফাংশন কে পেতে পারি এক্ষেত্রে আমরা সাধারণত Lz এবং L2 কে বেছে নিই এক্ষেত্রেও H কমিউটেটরটির মান শূন্য হয় আমরা এটিকে গোলাকার প্রতিসম সমস্যাগুলির ক্ষেত্রে স্ক্রোডিঙ্গার ইকুয়েশনেরSchrödinger equation সমাধান কে খুঁজে পেতে ব্যবহার করে থাকি